শেষ বক্তব্যে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের বিভিন্ন ধর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম আজকের বক্তব্যে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম সম্পর্কে আলোচনা করব আজকের আলোচনা শুরু করা যাক ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর আলোচনা শুরুর আগে আমাদের বুঝতে হবে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর বৈশিষ্ট্য সম্পর্কিত শেষ বক্তব্যে যা আলোচনা করেছি প্রথমে আমরা লিনিয়ারিটি ধর্ম নিয়ে আলোচনা করব যেখানে বলা হয়েছিল ℒ 𝑎1𝑓1 𝑡 𝑎2𝑓2 𝑡 𝑎1𝐹1 𝑠 𝑎2𝐹2 𝑠 স্কেলিং ধর্ম অর্থাৎ ℒ 𝑓 𝑎𝑡 এখন সময় শিফটের ক্ষেত্রে যদি সিগন্যালটি স্থানান্তরিত হয় কিছু সময় a এর মধ্যেবলা যাবে সেই ফাংশনটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে 𝑒 − 𝑎𝑠𝐹 𝑠 এখন আমরা ফ্রিকোয়েন্সি শিফট সম্পর্কে আলোচনা করবো সুতরাং এর অর্থ হল যদি e− 𝑎𝑡𝑓 𝑡 একটি ফাংশন থাকে তবে এর ল্যাপ্লাস রূপান্তরটি হবে 𝐹 𝑠 𝑎 এর অর্থ হল 𝑓𝑡 এর ল্যাপলাস রূপান্তরের ক্ষেত্রে আমরা পাই 𝑠 আমরা এটিকে 𝑠 𝑎 দ্বারা প্রতিস্থাপন করব তারপর আমরা সময়ের অবকল সম্পর্কে আলোচনা করবো এর অর্থ হল f এর অবকলন dfdt তারপরে ℒ 𝑑𝑓dt 𝑠𝐹 𝑠 − f পাওয়া যাবে ℒ dnfdtn 𝑠𝑛𝐹𝑠 𝑠𝑛−1𝑓0− − 𝑠𝑛−2𝑓′0− − ⋯ −𝑠0𝑓𝑛−10− সুতরাং আমরা ফাংশনটির nতম ডেরিভেটিভ তারপরে f এর nতম ডেরিভেটিভের ল্যাপ্লাস রূপান্তরটি এভাবে সরল করতে পারি যে ℒ 𝑑𝑛𝑓 𝑑𝑡𝑛 𝑠𝑛𝐹 𝑠 𝑠𝑛 − 1𝑓 0− 𝑠𝑛 − 2𝑓 ′ 0− ⋯ ⋯ −𝑠0𝑓𝑛 − 1 0− সুতরাং এটি ফাংশনটির nতম ডেরিভেটিভ এর ল্যাপ্লাস রূপান্তর দেবে তারপরে আমরা সময় সমাকলন সম্পর্কে আলোচনা করেছি যদি কোনও ফাংশন থাকে এবং যদি ল্যাপ্লাস রূপান্তরটি খুঁজতে বলা হয় এটির ল্যাপলেস রূপান্তর হবে 𝐹 𝑠 যেখানে 𝐹 𝑠 হল ফাংশন 𝑓 𝑡 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এখন ফ্রিকোয়েন্সি অবকলন এর ক্ষেত্রে যদি ফাংশন হয় 𝑡𝑛𝑓𝑡 তবে এর ল্যাপ্লাস রূপান্তর হবে −1 𝑛 𝑑𝑛𝐹 𝑠 𝑑𝑠𝑛 সুতরাং বিশেষত এই ফাংশন এবং এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফ্রিকোয়েন্সি শিফট এর ক্ষেত্রে এবং ফ্রিকোয়েন্সি অবকলনটি প্রায়শই ব্যবহার করা হবে যখন আমরা বিপরীত ল্যাপ্লাস রূপান্তর করব সুতরাং এই সমস্ত বৈশিষ্ট্যগুলি যা নিয়ে আলোচনা করেছি সেগুলি অবশ্যই মাথায় রাখতে হবে কারণ এগুলি বিপরীত ল্যাপ্লাস রূপান্তর গণনার ক্ষেত্রে প্রায়শই ব্যবহৃত হবে এখন সময় পর্যায়ক্রমে আলোচনা করেছি ফাংশন যদি একটি পর্যায়ক্রমিক সিরিজ হিসেবে থাকতে পারে যেমন 𝑓1 𝑡 𝑓1 𝑡 𝑇 𝑢 𝑡 𝑇 𝑓1 𝑡 2𝑇 𝑢 𝑡 2𝑇 বিভিন্ন ফাংশনের সংমিশ্রণ হিসাবে পর্যায়ক্রমিক ফাংশনকে উপস্থাপন করা যেতে পারে এবং প্রথম ফাংশনটি হল প্রথম সময়কালে এই পর্যায়ক্রমিক ফাংশনের মান এবং তারপরে অন্যরা টাইম শিফট শর্তাবলী সহ প্রথম ফাংশন সংকলনের মতো হবে সুতরাং এই সময়টি T দ্বারা এরপর সময় 2T দ্বারা স্থানান্তরিত হয় আর এভাবে চলতে থাকে এখন যদি 𝑓 𝑡 এর ল্যাপ্লাস রূপান্তর জিজ্ঞাসা করা হয় তবে তা বলা যাবে 𝐹 𝑠 𝐹1 𝑠 1 − 𝑒 − 𝑇𝑠 যেখানে F1 হল f1 এর ল্যাপলাস রূপান্তর আমরা প্রাথমিক মান এবং চূড়ান্ত মান উপপাদ্য সম্পর্কে আলোচনা করেছি আমরা গণনা করেছি যে আমরা কোনও ফাংশনের প্রাথমিক মান পাই একইভাবে চূড়ান্ত মান উপপাদ্য এর ক্ষেত্রে আমরা আলোচনা করেছি যে ফাংশনের মান হবে এখন এগুলি আমরা পূর্ববর্তী বক্তব্যে আলোচনা করেছি সুতরাং আসুন আমরা ইনভার্স ল্যাপ্লাস রূপান্তর সম্পর্কে আলোচনা শুরু করি এই ক্ষেত্রে F এর মান দেওয়া হয়েছে এবং এখন এটি আবার সময় ডোমেনে রূপান্তর করতে হবে এবং f এর সাথে সম্পর্কিত মান বের করতে হবে সুতরাং যদি F সাধারণ ফর্ম এ থাকে অর্থাৎ F 𝑁 𝑠 D হয় যেখানে N হল লব এর বহুপদ রাশি এবং 𝐷 𝑠 হল হর এর বহুপদ রাশি এখন N 0 এর বীজগুলিকে ট্রান্সফার ফাংশন F এর জিরোস' বলা হয় এবং D 0 এর বীজগুলিকে ট্রান্সফার ফাংশন F এর পোলস' বলা হয় এখন আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে F হল একটি ফাংশনের ল্যাপ্লাস রূপান্তর যা ট্রান্সফার ফাংশন হতে হবে এরকম কোনও প্রয়োজন নেই সুতরাং এটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে যাতে আমরা ট্রান্সফার ফাংশন এবং ল্যাপ্লাস রূপান্তর সম্পর্কে বিভ্রান্ত না হই ফাংশন fএর মানটি সনাক্ত করতে আমরা ফাংশন F কে ভাঙ্গতে আংশিক ভগ্নাংশ প্রসারণ পদ্ধতি ব্যবহার করি সুতরাং যখন আপনি F ফাংশনটি ভাঙ্গবেন তা কিছু সরল পদে বিভক্ত হবে যাতে সহজেই F এর বিপরীত ল্যাপ্লাস রূপান্তরটি খুঁজে পাওয়া যায় সুতরাং পদক্ষেপগুলি কীভাবে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের গণনায় জড়িত আমরা দুটি পদক্ষেপ ব্যবহার করি একটি আমরা প্রথমে আংশিক ভগ্নাংশ প্রসারণ ব্যবহার করে ফাংশন Fকে সহজ পদে বিভক্ত করব এবং তারপরে আমরা প্রতিটি পদটির বিপরীত ল্যাপ্লাস রূপান্তরটি পাই যা আমরা প্রথম ধাপে পেয়েছি এখন ল্যাপ্লাস রূপান্তরটির সম্ভাব্য তিনটি রূপ রয়েছে প্রথম ফর্মটি হল যখন সাধারণ পোল থাকে যদি একটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম Fথাকে যা ডিনোমিনেটর দ্বারা বিভাজিত একটি নিউমারেটার এই হিসাবে উপস্থাপিত হয় এবং যেখানে সমীকরণ এ বর্ণিত ডিনোমিনেটর পাওয়া যেতে পারে ডিনোমিনেটর রাশিটি 𝒔 𝒑𝟏 𝒔 𝒑𝟐 𝒔 𝒑𝒏 এর আকারে থাকে তারপরে বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম সন্ধানের জন্য সাধারণ পোল পদ্ধতির ব্যবহার করা যেতে পারে এখন p1 p2 এবং pn কী সুতরাং এগুলি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফাংশনের সাধারণ পোল এখন এই পোল গুলো স্বতন্ত্র এখন আমরা যদি ধরে নিই যে N এর ডিগ্রি D ডিগ্রির চেয়ে কম যার অর্থ হল উচ্চতর ডিগ্রিটিতে বৃহদাকারে আমরা আংশিক ভগ্নাংশ সম্প্রসারণ পদ্ধতি প্রয়োগ করতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে যা পূর্ববর্তী সমীকরণে প্রদর্শিত হয়েছিল সুতরাং এই হল ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং আমরা এটি বের করতে চাই আমরা এই ফাংশনটিকে টুকরো পদগুলির মতো ব্যখ্যা করতে পারি 𝐹 𝑠 𝑘1 𝑠 𝑝1 𝑘2 𝑠 𝑝2 ⋯ kn 𝑠 𝑝𝑛 যেখানে এক্সপ্যান্সান সহগ k1 k2 kn Fএর রেসিডিউ হিসাবে পরিচিত এখন এমন অনেকগুলি উপায় রয়েছে যেখান থেকে সম্প্রসারণ সহগের এই মানগুলি খুঁজে পাওয়া যেতে পারে সর্বাধিক জনপ্রিয় কৌশলটি হচ্ছে রেসিডিউ পদ্ধতি এখন এটিতে আমরা কী করব আমরা উভয় পক্ষকে s p1 দিয়ে গুণ করব সুতরাং আপনি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্মের রূপটি দেখতে পান যা আমরা বিভিন্ন পদে বিভক্ত করি যাতে আপনি এটি সমাধান করতে পারেন প্রথম পদটিতে ডিনোমিনেটরে s p1 রয়েছে সুতরাং আমরা প্রথমে উভয় দিকে s p1 দিয়ে গুণ করব সুতরাং গুণ করলে এটি হয়ে যাবে এখন আপনি যদি উভয় পক্ষের s −p1 এর মান নির্ধারণ করেন তবে 𝑘1 ব্যতীত ডান দিকের শর্তগুলি 0 হয়ে যাবে সুতরাং আপনি কেবল এটি বলতে পারেন 𝑠 𝑝1 𝐹 𝑠 𝑘1 𝑠 −𝑝1 এর পুরো অংশ s −p1 এ গণনা করা হবে সুতরাং আপনি যখন সমাধান করবেন তখন আপনি 𝑘1 এর মান পাবেন সুতরাং এখন আরও সাধারণ আকারে যে কোনও ফ্যাক্টরের জন্য লিখতে পারেন 𝑘𝑖 𝑠 𝑝𝑖 𝐹 𝑠 সুতরাং এটি আপনাকে ধ্রুবক মেয়াদ 𝑘𝑖 এর মান দেবে এখন এই নির্দিষ্ট ধর্মটিকে বলা হয় 'হেভিসাইড উপপাদ্য' এখন একবার 𝑘𝑖 এর মানটি জানা গেলে আমরা সহজেই F এর জন্য বিপরীত ল্যাপ্লাস রূপান্তর বের করতে পারি কারণ এখন আমরা জানি যে এটি এই আকারে টুকরো হয়ে গেছে এখন আপনি যদি এটি দেখতে পান তবে এটি 𝑘1𝑒−𝑝1𝑡 এর ল্যাপ্লাস রূপান্তর সুতরাং এটি ফ্রিকোয়েন্সি শিফট ধর্ম ছাড়া আর কিছুই নয় সুতরাং আপনি যদি ফ্রিকোয়েন্সি শিফ্টের ধর্মটি পুনঃনির্ধারণ করেন তবে আপনি কেবল প্রথম টার্মের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের মান খুঁজে পেতে পারেন সুতরাং এটি 𝑘1𝑒−𝑝1𝑡 হয়ে যাবে এবং একইভাবে অন্যান্য সময়গুলির জন্য আপনি বিপরীত ল্যাপ্লাস রূপান্তরটিও খুঁজে পেতে পারেন সুতরাং পরিশেষে যখন তাদের সকলকে একত্রিত করা হয় ফাংশন Fএর বিপরীত ল্যাপ্লাস রূপান্তরটি পাওয়া যায় অর্থাৎ Fএর বিপরীত ল্যাপ্লাস রূপান্তর এখন দ্বিতীয় ঘটনাটি হল যখন একই পোল অনেকবার রয়েছে মানে ধরা যাক যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম F এর একই পোল আছে s p এ তারপরে সহজভাবে লিখতে পারেন সর্বশেষ 𝐹1 𝑠 হল 𝐹 𝑠 এর অবশিষ্ট অংশ যার s p এ কোন পোল নেই এটি ল্যাপ্লাস ট্রান্সফর্মের বাকী অংশ যা এখানে এই ফর্মে লেখা যায় না এখন আমরা এখানেও আগের ক্ষেত্রের মত 𝑘𝑛 এর মান বের করতে পারি সুতরাং 𝑘𝑛 কে লেখা যেতে পারে 𝑘𝑛 𝑠 𝑝𝑛𝐹 𝑠 𝑠 −𝑝 এখন কীভাবে kn−1 এর মান খুঁজে পাব kn−1 এর মান সন্ধানের জন্য আমাদের প্রতিটি পদকে s pn দিয়ে গুণ করতে হবে যেমন আমরা আগের ক্ষেত্রে করেছি এখন এই ক্ষেত্রে আপনার কাছে একটি ধ্রুবক পদ kn থাকবে তবে আমাদের kn−1 খুঁজে বের করতে হবে কারণ আমরা ইতিমধ্যে kn গণনা করেছি সুতরাং আমরা কী করতে পারি আমরা kn পেতে পারি যদি সম্পূর্ণ এক্সপ্রেশনটি অবকলন করা হয় সুতরাং আমরা পেলাম একইভাবে অন্যগুলোর জন্যও পাওয়া যাবে mতম পদ হবে এখন এখানে সমস্ত ধ্রুবক রয়েছে এখন বিপরীত ল্যাপলাস রূপান্তরটা মনে করলে দেখা যাবে এটি হল ফ্রিকোয়েন্সি ডিফারেনশিয়েশান ধর্ম যা ব্যবহার করে 1san এর বিপরীত ল্যাপ্লেস রূপান্তর বের করা যেতে পারে সুতরাং যদি আপনি প্রতি পদকে সংকলন করেন প্রথমটির জন্য সহজেই লেখা যায় 𝑘1𝑒−𝑝𝑡 দ্বিতীয়টি লেখা যাবে 𝑘2𝑡 𝑒−𝑝𝑡এবং তৃতীয় পদটি একইভাবে লেখা যায় k32 t2 e ptএবং পরের পদগুলো লেখা যেতে পারে সুতরাং k তম পদের জন্য nতম পদ লেখা যেতে পারে k এটি হল 𝐹1 𝑠 ফাংশনের বিপরীত ল্যাপলাস রূপান্তর একইভাবে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর বা 𝑓 𝑡 ফাংশন পাওয়া যাবে এখন এখানে তৃতীয় কেসও আছে যেখানে জটিল পোল রয়েছে এখানে যদি এটি পুনরাবৃত্তি না থাকলে জটিল জোড়া পোল বর্তমান এবং যদি এটি পুনরাবৃত্তি করা হয় তবে জটিল পোলে দুটি বা একাধিক পোল থাকে এখন সাধারণ জটিল পোল সম্ভবত একইভাবে ব্যবহার করা যায় আমরা সাধারণ বাস্তব পোল চালনা করবো তবে যেহেতু আমাদের একটি জটিল বীজগণিত জড়িত ফল কিছুটা জটিল হতে পারে সুতরাং যদি জটিল পোল থাকে তবে বিপরীত ল্যাপ্লাস রূপান্তরটি সনাক্ত করতে আমরা বিকল্প পদ্ধতির ব্যবহার করব সুতরাং এই পদ্ধতিটি বর্গ সমাপ্তি হিসাবে পরিচিত এখন এর অর্থ কী ডিনমিনেটরে প্রতিটি জটিল পোল জোড়াকে পূর্ণ স্কোয়ার s α 2 β2 হিসাবে প্রকাশ করার ধারণা এটি সুতরাং ডিনোমিনেটরে আমাদের যা কিছু আছে আমরা ডিনমিনেটরে থাকা পদটির বাকী অংশ সম্পূর্ণ বর্গাকার সেট হিসাবে তাদের উপস্থাপন করতে পারি তারপরে আমরা সহজেই ফাংশন Fএর বিপরীত ল্যাপ্লাস রূপান্তর পেয়ে যাব এর অর্থ কী আমরা কীভাবে এটি সমাধান করব আমরা একটি সাধারণ উদাহরণ গ্রহণ করি যাতে বোঝা যাবে যে আমরা এই ধরণের অবস্থার জন্য কিভাবে এগিয়ে যেতে পারি যেহেতু N এবং D এর সর্বদা বাস্তব সহগ থাকে সুতরাং বাস্তব সহগ সহ বহুপদ জটিল বীজগুলি সর্বদা কনজুগেট যুগল হিসেবে থাকে এবার আমরা এটি মাথায় রাখব এবং এর সমাধান করার চেষ্টা করব তার সাথে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর F বের করার চেষ্টা করব মনে করা যাক F দেওয়া আছে এবং আপনি এর বিপরীত ল্যাপ্লাস রূপান্তর বের করতে চান Fদুটি ভাগে বিভক্ত হতে পারে প্রথমটি 𝐹 𝑠 𝐴1𝑠 𝐴2𝑏2 𝑎𝑠 𝑏 𝐹1 𝑠 এখানে কোনও জটিল পোল নেই সুতরাং 𝐹1 𝑠 হল 𝐹 𝑠 এর অবশিষ্ট অংশ যার মধ্যে জটিল পোলের যুগল নেই এখন কী করতে হবে ডিনোমিনেটরে পদটি 𝑠2 𝑎𝑠 𝑏 রয়েছে ডিনোমিনেটরে এই স্কোয়ারটি সম্পূর্ণ করতে হবে সুতরাং আমরা বহুপদ রাশিতে কয়েকটি পদ যুক্ত করি এবং সেগুলির কয়েকটিকে এর থেকে বিয়োগ করি আর এগুলোকে 𝑠2 2𝛼𝑠 𝛼2 𝛽2এর মতো এমনভাবে সাজাবো এবার আপনি যদি বহুপদ রাশিটি এমনভাবে পুনর্বিন্যস্ত করতে পারেন তবে আপনি সহজেই বলতে পারেন যে এই বিশেষ বহুপদ রাশিটি 𝑠 𝛼2 𝛽2 হিসাবে লেখা যেতে পারে একইভাবে নিউমারেটরেও আপনি বহুপদ রাশিটি এমনভাবে সাজিয়ে লেখা যেতে পারে যে 𝐴1𝑠 𝐴2 𝐴1𝑠 𝛼 𝐵1𝛽 সুতরাং আপনি যখন নিউমারেটর পুনরায় সাজানোর পাশাপাশি ডিনোমিনেটর যা পাওয়া যাবে তা হল এখন প্রথম পদটি দেখলেই মনে পড়বে সেই ল্যাপ্লাস ট্রান্সফর্ম সেই cos 𝑤𝑡 ⇔ যা নিয়ে আলোচনা করেছি সুতরাং এই cos 𝑤𝑡 ব্যবহার করে বিপরীত ল্যাপ্লাস রূপান্তরটি বের করা যেতে পারে কারণ যদি এই পদটি দেখেন তবে বোঝা যায় এটি ফ্রিকোয়েন্সি শিফট ধর্ম ও cos βt এর সমষ্টি ছাড়া কিছুই নয় সুতরাং বোঝা গেল এর বিপরীত ল্যাপ্লাস রূপান্তর হবে 𝐴1𝑒−𝛼𝑡 কারণ এখানে 𝑠 𝛼 রয়েছে এবার ফ্রিকোয়েন্সি শিফট ধর্ম ব্যবহার করে বলা যাবে যে এটি 𝐴1𝑒−𝛼𝑡 cos βt একইভাবে এই ক্ষেত্রেও 𝐴2𝑒−𝛼𝑡 sin βt লেখা যেতে পারে কারণ এখানেও দেখা যায় যে এই নির্দিষ্ট অংশটি sin βt ও ফ্রিকোয়েন্সির শিফট এর সমষ্টির ল্যাপ্লাস রূপান্তর ছাড়া আরও কিছু নয় কারণ এখানে 𝑠 𝛼 রয়েছে সুতরাং কেবল লেখা যেতে পারে 𝐴2𝑒−𝛼𝑡 sin βt 𝑓1𝑡 যা 𝐹1 𝑠 এর বিপরীত ল্যাপ্লাস রূপান্তর সুতরাং আপনার যখন জটিল পোল রয়েছে আপনি ভাবগুলি এমনভাবে পুনর্বিন্যাস করতে পারেন যাতে এটি কোনও নির্দিষ্ট ফ্যাশনে সাজানো যায় তারপরে আপনি সহজেই বিপরীত ল্যাপ্লাস রূপান্তরটি সন্ধান করতে পারেন সুতরাং পোলটি সাধারণ পুনরাবৃত্তিয় বা জটিল যাই হোক সাধারণ বীজগণিতের পদ্ধতি ব্যবহারে এক্সপ্রেশান পাওয়া যাবে এর অর্থ এই যে বীজগণিত পদ্ধতিতে যা ঘটেছিল তা এখানে প্রয়োগ করা যেতে পারে ল্যাপ্লাস ট্রান্সফর্মের কোনও ক্ষেত্রে ধ্রুবক উপাদানগুলি বের করার ব্যপারটা এখন আলোচনা করেছি এই ধারণাগুলি একটি উদাহরণ দিয়ে বুঝতে পারি যাতে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর কীভাবে বের করা যায় তা সম্পর্কে আরও পরিষ্কার ধারনা পাওয়া যাবে সুতরাং একটি উদাহরণ নেওয়া যাক একটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে সুতরাং এখানে ডিনোমিনেটর দেখা যাচ্ছে যে তিনটি পোল পরিষ্কারভাবে আলাদা করা যেতে পারে এই পোলগুলির ক্ষেত্রে s 0 s 2 s 3 সুতরাং এইক্ষেত্রে এক্সপ্রেশানটি হবে

এখন পরবর্তী কাজটি হল আপনাকে অজানা ধ্রুবকগুলির A B C এর মান খুঁজে বের করতে হবে সুতরাং আমরা রেসিডিউ পদ্ধতিটি ব্যবহার করতে পারি যা আমরা এখনই আলোচনা করেছি সুতরাং এই ক্ষেত্রে আমরা প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফর্মকে s দিয়ে গুণ করব এবং বের করবো যখন s 0 এর সমান হবে সুতরাং এর সাহায্যে আপনি সহজেই বিপরীত ল্যাপ্লাস রূপান্তর বের করতে পারেন আর একটি পদ্ধতি হল সাধারণ বীজগণিত পদ্ধতিটি ব্যবহার করতে পারেন যা আপনি সাধারণত সাধারণ এক্সপ্রেশান সমাধানের জন্য ব্যবহার করেন সুতরাং এখানে আমরা এই কৌশলটি প্রয়োগ করব বিপরীত ল্যাপ্লাস রূপান্তর বের করার জন্য সুতরাং আমরা কী করতে পারি আমরা উভয় পক্ষকে s s 2 s 3 দিয়ে গুণ করতে পারি তবে আমরা কী পাই সুতরাং আপনি যদি এখানে এক্সপ্রেশানটি দেখতে পান দেখবেন 𝑠2 12 নিউমারেটর এবং ডিনোমিনেটরে থাকে এখানে s s 2 s 3 রয়েছে সুতরাং আপনি যদি উভয় পক্ষকে এটা দিয়ে গুন করেন পাওয়া যাবে যে 𝑠2 12 𝐴 𝑠 2 𝑠 3 𝐵𝑠 𝑠 3 𝐶𝑠 𝑠 2 সুতরাং আপনি যদি এখানে দেখেন আপনি উভয় পক্ষকে s s 2 s 3 দিয়ে গুণ করেন তবে আপনি দেখতে পাবেন ডিনোমিনেটরগুলি বাতিল হয়ে যাবে এবং নিউমারেটরটি আপনি যা পাবেন তা হল s2 12 𝐴 𝑠 2 𝑠 3 𝐵𝑠 𝑠 3 𝐶𝑠 𝑠 2 এটি আমরা গুন থেকে পেয়েছি এখন পরবর্তী কী করতে হবে কেবল s এর মতো শক্তির সহগকে সমান করতে হবে সুতরাং ধ্রুবক পদগুলির জন্য যদি কেবলমাত্র ধ্রুবক পদগুলির সমতুল্য হয় তবে কেবল A 2 এর মান পাওয়া যাবে 3B 2C −10 সমীকরণটি পাওয়া যাবে এবং যখন s2 বিশিষ্ট পদ্গুলি সমান হবে তখন অন্য সমীকরণ পাওয়া যায় যেখানে B C −1 এখন দুটি সমীকরণ এবং দুটি অজ্ঞাত রাশি রয়েছে যা সমাধান করা যায় এবং আবার A 2 B −8 C 7 হিসাবে এর মান পাওয়া যাবে সুতরাং এই পদ্ধতিটি ব্যবহার করা যেতে পারে যা হল পূর্ববর্তী পদ্ধতি যা আমরা আলোচনা করেছি যে এটি অবশিষ্টাংশ আর একই ফলাফল পাওয়া যাবে শেষ অবধি প্রদত্ত ল্যাপ্লাস রূপান্তর 𝐹 𝑠 এর জন্য বিপরীত ল্যাপ্লাস রূপান্তর পাওয়া যেতে পারে সহজেই বলা যায় যে F এর বিপরীত ল্যাপ্লাস রূপান্তরটি হল 𝑓 𝑡 2𝑢 𝑡 8𝑒 − 2𝑡 7𝑒 − 3𝑡 যখন সময় 𝑡 ≥ 0 কারণ এটি 𝑡 ≥ 0 এর জন্য প্রযোজ্য সুতরাং এখন সহজেই বুঝতে পারবেন যে কীভাবে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর বের করে এগিয়ে যাওয়া যাবে এবার আজকের আলোচনাটি শেষ করতে পারি এখানে আমরা বিপরীত ল্যাপ্লাস রূপান্তর বের করার সাথে কীভাবে এগিয়ে যেতে হবে সে সম্পর্কে আলোচনা করব সুতরাং আগামী সপ্তাহে আমরা বিভিন্ন সার্কিট বিশ্লেষণে ল্যাপ্লাস রূপান্তর এ এর ব্যবহার এর আলোচনা চালিয়ে যাব সুতরাং মনে রাখতে হবে যে যখন প্রথম অর্ডার দ্বিতীয় অর্ডার সার্কিটগুলি নিয়ে আলোচনা করেছি আমরা দেখেছি যে সেখানে ছিল বিভিন্ন দ্বিতীয় ক্রম এবং প্রথম অর্ডার ডিফারেন্সিয়াল সমীকরণ যা কখনও কখনও সমাধান করা কঠিন সুতরাং আমরা ল্যাপ্লাস রূপান্তর কৌশলগুলি ব্যবহার করব এবং আমরা কীভাবে সহজেই এই ধরণের সমীকরণগুলি সমাধান করতে পারি তা দেখেছি ধন্যবাদ